সুতরাং আমরা পরিকল্পনার দিকে তাকিয়ে আছি এবং শেষ ক্লাসে আমরা PDDL এই ভাষা কলটি দেখেছিলাম খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই পরিকল্পনার ডোমেন বর্ণনা ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে এবং আমরা কেবলমাত্র সহজতম সংস্করণটি দেখছি যা আমরা বলতে পারি সংস্করণ 10 যা স্ট্রিপ ডোমেনের সমান ভাষার ক্রিয়াগুলির এই সহজতম সংস্করণে তাত্ক্ষণিকভাবে জগতটি নির্ণয়বাদী বিশ্বটি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যগুলি এই অর্থে সহজ যে শুধুমাত্র লক্ষ্য রাষ্ট্রটি দেখতে যা অন্য কিছু নয় আর এজেন্ট মাত্র 1 জন যার পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু আমরা আবার যোগদানের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছি একটি যখন আমরা এই পরিকল্পনা ডোমেন বর্ণনা ভাষা মত ভাষা সম্পর্কে কথা বলা শুরু হয়েছে আমরা প্রতিনিধিত্ব সম্পর্কে কথা বলছি কিভাবে ডোমেন প্রতিনিধিত্ব কিভাবে কর্ম প্রতিনিধিত্ব তাই সাধারণত যদি আপনি পর্যায়ক্রমিক নথির দিকে তাকান তবে আপনি বলতে পারবেন যারা সংজ্ঞায়িত ডোমেন শুরু করে সুতরাং আমরা যে ডোমেইনটি দেখছি তা হল ব্লক ওয়ার্ল্ড ডোমেইন তাই আপনি বলবেন যে ডোমেইন নাম হল ব্লক ওয়ার্ল্ড দ্য প্রিডিকেটস বা টেবিল হোল্ডিং এবং সেই সমস্ত ভবিষ্যদ্বাণী এবং কিছু কাজ আমরা দেখেছি সুতরাং আমাকে y এ xকে স্ট্যাক করা অ্যাকশনের জোড়া দেওয়া যাক এবং পূর্ব শর্তগুলি এইভাবে পূর্বাভাসগুলির সেট যা প্রযোজ্য হওয়ার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং p শর্ত প্রথম স্ট্যাক ছিল x y এর উপর তারপর ক্লিয়ার y এবং আর্ম খালি তাই a হল এর সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করবে সুতরাং যদি x এর y এর উপর থাকে তাহলে x এবং y এর ভেরিয়েবল আছে এখানে আমাদের পরিচালনা করে কিন্তু আমরা যখন আসলে ডোমেইন সম্পর্কে কথা বলি তখন তারা কনস্ট্যান্সে আবদ্ধ হবে যা নির্দিষ্ট ব্লকের জন্য দাঁড়ায় যেমন a এবং b এবং c ইত্যাদি সুতরাং যদি x y এবং y হয় তাহলে এটি বন্ধ একটি বিন্দু হওয়া উচিত এটি x ধরে থাকা উচিত যদি একটি হোল্ডিং x এবং y পরিষ্কার হয় তবে আপনি y এর উপর x স্ট্যাক করতে পারেন এবং ইতিবাচক প্রভাবগুলি x y এবং আর্ম খালি এবং নেতিবাচক প্রভাবগুলি x এবং পরিষ্কার y ধারণ করে আরও একটি ইতিবাচক প্রভাব ছিল যা আপনি স্পষ্ট x হিসাবে যোগ করতে পারেন এটি সুনির্দিষ্টভাবে নয় যে পর্যায়ক্রমিক ব্যবহার সহ সিনট্যাক্স পর্যায়ক্রমিক কম লাইক ইনটেক ব্যবহার করে তাই সবকিছু বন্ধনীতে থাকে এবং আপনি বলেন যদি x তারপর ইতিবাচক প্রভাব তারপর নেতিবাচক প্রভাব আসলে একটি উপসর্গ সঙ্গে ইতিবাচক প্রভাব একটি ধারাবাহিকতা কিন্তু এখানে অপরিহার্যভাবে এই সহজ স্বরলিপি ব্যবহার করবে সুতরাং মূলত অপারেটর বা কর্ম এই 3 ধরনের জিনিষ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় 1 p অবস্থার সেট করা হয় যেমন x ক্লিয়ার y ধারণ করে এবং তারপর প্রভাব তাই প্রভাব কি প্রভাব হল এই অপারেটর বিশ্বের যে অপারেটর এক্সিকিউট কার্যকর করা হয় যদি বিশ্বের মধ্যে কি পরিবর্তন হয় সুতরাং আমরা এখানে যা বলছি তা হল যে স্ট্যাক x y সম্ভব যখন আপনি x এবং y ধারণ করছেন পরিষ্কার এবং যদি আপনি স্ট্যাক x y এক্সিকিউট করেন তবে x y এর উপর থাকবে আর্মটি খালি থাকবে কারণ আপনার কাছে খসড়া x কিছু অর্থ থাকবে এবং x পরিষ্কার হবে এবং এটি আর সত্য হবে না যে আপনি একটি হোল্ডিং x এবং পরিষ্কার y অপরিহার্যভাবে একইভাবে আমরা আনস্ট্যাক x y সংজ্ঞায়িত করেছি যা এটির একটি বিপরীত তাই পূর্ব শর্তগুলি x y বাহুতে খালি এবং পরিষ্কার x সুতরাং যদি আপনি x y এর উপর থাকে এবং আর্ম খালি থাকে যার অর্থ রোবট আর্ম কিছুই ধরে না মনে রাখবেন আমরা 1 আর্ম রোবটের কথা বলছি যা ব্লকগুলিকে ঘুরছে এবং পরিষ্কার x যার মানে x এর উপরে কিছুই নেই মূলত তখন ইতিবাচক প্রভাবগুলি ধরে রাখা হয় সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক ধরণের সংস্থান আছে যা x y বাহু খালি এবং পরিষ্কার x এর উপর এই সমস্ত জিনিসগুলি y এবং প্রভাব নেতিবাচক করবে সুতরাং এই সংস্করণে আমি এখানে এবং সেখানে প্রভাবগুলিতে স্পষ্ট x যোগ করেছি তাই যদি আপনি এটিকে এখানে যুক্ত করেন মহাবিশ্বের মতো এটিও হ্যাঁ আগেও সুতরাং একটি হিসাবে এটি পিরিয়ড l 10 এর একটি সহজ সংস্করণ যার উপর অ্যাকশনগুলি হ্যাঁ পাঠিয়েছে এবং অন্যান্য প্রভাবগুলি সম্পর্কে আমরা কথা বলেছি সুতরাং আপনি এটির পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার ঠিক আগে আসুন আমি মূলত কয়েকটি সমৃদ্ধ ভাষা নির্মাণের উদাহরণ দিই সুতরাং একটি জিনিস যা আপনি একটি সমৃদ্ধ ভাষা প্রয়োগ করতে চান তাকে শর্তসাপেক্ষ প্রভাব বলা হয় সুতরাং শর্তসাপেক্ষ প্রভাবগুলি এমন প্রভাব যা কেবলমাত্র নির্দিষ্ট শর্তগুলি সত্য হলেই কার্যকর হয়। সুতরাং শর্তসাপেক্ষ প্রভাবের উদাহরণ হিসাবে বলা যাক যে আপনার কাছে এমন একটি ডোমেন রয়েছে যেখানে আপনি বস্তুগুলিকে চারপাশে ঘুরানোর কথা বলছেন এবং আরও অনেক কিছু এবং আপনার কাছে ট্রাক রয়েছে এবং আপনার কাছে এই ধরণের জিনিস রয়েছে এবং আপনি সরাতে চান বলুন 1 টেবিল অবস্থান a থেকে অবস্থান b এবং আপনি মুভ ট্রাক অ্যাকশনকে সংজ্ঞায়িত করেন যা বলে যে ট্রাকটি অবস্থান থেকে যায় আমাদের x থেকে অবস্থান y বলতে দিন এবং শর্তসাপেক্ষে এটিকে প্রভাবিত করে যে যদি সেই ট্রাকে কোন বস্তু থাকে তবে সেই বস্তুটিও অপরিহার্যভাবে পাশের অবস্থান থেকে সরে যায় অথবা যদি আপনি একটি ব্রিফকেস ডোমেন মত কিছু তাকান তাই যদি একটি ব্রিফকেস যায় অবস্থান x থেকে অবস্থান y সুতরাং আসুন আমরা বলি যে আপনার কাছে ব্যাগ আছে যা আপনি বিভাগ থেকে হোস্টেলে নিয়ে যান তারপর যদি একটি বই থাকে তবে একটি শর্তসাপেক্ষ প্রভাব বলবে যদি z ব্রিফকেসে থাকে তবে z অবস্থান y তে যায় সুতরাং এবং এটি আধা ইংরেজিতে লিখছিলাম কিন্তু মূল ধারণা হল যে অবস্থান x থেকে y তে একটি ব্রিফকেস সরানোর কাজটি এই অর্থে শর্তসাপেক্ষ প্রভাব ফেলে যে ব্রিফকেসের ভিতরে যাই হোক না কেন আমরা অবশ্যই লক্ষ্য স্থানে স্থানান্তর করতে পারব অবশ্যই এর মধ্যে কোন টেকসই প্রভাবগুলি নির্ধারণ করে এবং প্রতিটি ক্রিয়াকে খুব স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত প্রভাবগুলি নির্ধারণ করে তবে এটি একটি ভাষা আরেকটি বৈশিষ্ট্য যা একটি সমৃদ্ধ ভাষা একটি দীর্ঘস্থায়ী কর্ম আছে যা অন্বেষণ করা হয়েছে এখন অনেক প্রস্থান করা হয়েছে সুতরাং যেমনটি আমরা বলেছি পর্যায়ক্রমিক একটি ক্রিয়ার শেষ শ্রেণীর স্ট্রিপ ক্রিয়াগুলির জগতে সময়ের কোনও ধারণা নেই এবং তা হল কারণ ক্রিয়াগুলি একটি সংবেদনশীল সুতরাং যদি আপনি একটি অবজেক্ট গ্রহণ করেন বা একটি অবজেক্ট নামিয়ে বস্তুতে স্ট্যাকিং করেন এবং অবজেক্টে স্ট্যাকিং করেন তবে আমরা অনুমান করি যে এটি মূলত পাঠানোর মধ্যেই ঘটে এবং তারপরে একবার একটি ক্রিয়া ঘটলে তা অবিলম্বে অপরিহার্যভাবে দেখা প্রভাব কিন্তু বাস্তব জগতে অবশ্যই ক্রিয়াগুলি সংবেদনশীল নয় আপনি যদি এখান থেকে হোস্টেলে যান তবে এখান থেকে হোস্টেলে যেতে একটি নির্দিষ্ট সময় লাগবে তাই এটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত সুতরাং স্থায়িত্বশীল ক্রিয়াগুলি সময়কাল বা ব্যবধান দ্বারা উপস্থাপিত হয় তাই এটি কর্মের একটি শুরু এবং এটি কর্মের শেষ সুতরাং উদাহরণস্বরূপ আমরা এখান থেকে হোস্টেলে যাওয়ার এই ক্রিয়াটি বিবেচনা করি তারপরে ক্রিয়াগুলি একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং এটির একটি নির্দিষ্ট সময়কাল থাকে তাই এই ক্রিয়াটি নেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ সময় থাকে এখন এই সময় t ধ্রুবক হতে পারে বা এটি একটি পরিবর্তনশীল হতে পারে উদাহরণস্বরূপ বাস্তব জগতে পদক্ষেপ সরান এখান থেকে হোস্টেলে যান এতে আপনার 10 মিনিট সময় লাগবে আপনি এখান থেকে ডিপার্টমেন্টে যেতে আপনার 5 মিনিট লাগবে আপনি এখান থেকে গেটে যেতে আপনার 15 মিনিট সময় লাগতে পারে সুতরাং সময়কাল সেই অর্থে গতিশীল হতে পারে এবং তাই এটি একটি কর্মের শুরু এবং এটি কর্মের শেষ সুতরাং কর্মটি একটি সময়কাল ধরে সংজ্ঞায়িত করা হয় এবং এই ধরনের অনুসন্ধান পরিকল্পনা ডোমেনগুলিকে বলা হয় স্থায়িত্বশীল এই জাতীয় ক্রিয়াগুলিকে স্থায়িত্বমূলক ক্রিয়া বলা হয় এবং আপনার কাছে যা আছে তা হল আপনার শুরুর শর্ত আছে বা আপনি ব্যবহার করছেন এমন একটি শব্দ p শর্ত ব্যবহার করুন এবং তারপরে প্রভাব শুরু করুন এবং আপনি শেষ শর্ত আছে এবং আপনি শেষ প্রভাব আছে তাই এই দ্বারা অর্থ কি হবে এটি বলা যাক আপনি এখান থেকে বিভাগের একটি ল্যাবে যেতে চান এবং আমরা এর জন্য একটি পদক্ষেপ সংজ্ঞায়িত করেছি সুতরাং স্টার্ট 3 শর্ত যেমন আপনার এখানে থাকা উচিত এবং হতে পারে আপনার কাছে একটি সাইকেল বা অন্য কিছু যা আছে আমাদের এখানে অন্য 3টি শর্ত যাই হোক না কেন শুরুর প্রভাবগুলি কী কী স্টার্ট ইফেক্ট হল সেই প্রভাব যা ক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে কার্যকর হয় সুতরাং এই মুহূর্তটি ল্যাবের দিকে যেতে শুরু করে আপনার এখানে অগত্যা বেশিক্ষণ নেই সুতরাং যে একটি শুরু নেতিবাচক প্রভাব মূলত শেষ প্রভাব কি শেষ 3 প্রান্তে 3টি শর্ত থাকতে পারে তাই 3টি শর্তসাপেক্ষ হতে পারে উদাহরণস্বরূপ এটি একটি ল্যাব খোলা হয় যে ল্যাবটি এই সময়ে খোলা থাকে তাহলে ক্রিয়াটি সঠিকভাবে কার্যকর হবে। এবং শেষ প্রভাব হতে পারে আপনি ল্যাবের ভিতরে বা এরকম কিছু হতে পারে এবং তারপরে আমাদের সামগ্রিক অবস্থা রয়েছে যা পূর্বাভাস দেয় যা কার্য জুড়ে সত্য ছিল সুতরাং ধরুন আপনি এখান থেকে সাইকেল চালিয়ে কোনো জায়গায় যাচ্ছেন তাহলে সামগ্রিক অবস্থা বলা যেতে পারে যে আপনার সাইকেলের সমস্ত পয়েন্টে পর্যাপ্ত বাতাস রয়েছে এটি তাই যদি শর্ত যে কোন সময় ব্যর্থ হয় তাহলে কর্ম আর কাজ করবে না এখন আপনি যেমন কল্পনা করতে পারেন একবার আপনি স্থায়িত্বশীল ক্রিয়া সম্পর্কে কাজ শুরু করেন তখন জিনিসগুলি আরও জটিল হয়ে যায় আপনাকে স্টার্ট এফেক্টস স্টার্ট এফেক্টস এন্ড এফেক্ট এন্ড কন্ডিশন সামগ্রিক ইফেক্ট সামগ্রিক কন্ডিশন ইত্যাদি সম্পর্কে কথা বলতে হবে তাই শ্রবণ করা আরও জটিল হয়ে ওঠে এবং আপনি কল্পনা করতে পারেন যে 1টি অ্যাকশন এই রকম হতে পারে আরেকটি অ্যাকশন এরকম হতে পারে এবং তারপর এই ব্যবধানগুলির মধ্যে বিভিন্ন ধরণের সম্পর্ক রয়েছে যা আপনাকে অন্বেষণ করতে হবে এবং এটি সম্পর্কে একটি ভালভাবে সংজ্ঞায়িত অধ্যয়ন রয়েছে এলিয়েন ব্যবধান বীজগণিত যা মূলত সমস্ত সম্পর্ককে দেখে যার মধ্যে 2 সময় ব্যবধান থাকতে পারে বা 2 ব্যবধান থাকতে পারে তাদের সময় হতে চায় না সুতরাং এটি উদাহরণ স্বরূপ বলা যায় যে প্রথম বিরতির আগে একটি দ্বিতীয় ব্যবধান শুরু হয় তাই এবং আপনি কল্পনা করতে পারেন যে একটি অনেকগুলি বিভিন্ন সম্ভাবনা রয়েছে এগুলি একযোগে ঘটতে পারে 1 ক্যান সেকেন্ড প্রথমটির সাথে সাথে শুরু করতে পারে বা দ্বিতীয়টি প্রথমটিতে সম্পূর্ণরূপে ধারণ করতে পারে বা দ্বিতীয়টি সম্পূর্ণরূপে প্রথমটিকে ধারণ করতে পারে সুতরাং এই ধরনের 13টি ব্যবধান রয়েছে এবং তারপরে একটি ব্যবধানের সাথে এই জিনিসগুলি সম্পর্কে আলোচনা রয়েছে আমরা এখানে এটিতে যাব না তৃতীয় যেটি প্রায়শই প্রবর্তিত হয় তা মেট্রিক মানগুলির মতো পাওয়া যায় সুতরাং এই সংখ্যাসূচক মান যা বিভিন্ন মান নিতে পারে এবং এখানে একটি উদাহরণ ব্যাখ্যা করার জন্য একটি প্রাক্তন নিতে পারে এটা হতে পারে যে সাইকেলের ভিতরে আমরা বলতে পারি আপনি একটি মোটর সাইকেল ব্যবহার করছেন তারপরে আপনার প্রয়োজন হবে এমন একটি শর্তের মধ্যে একটি হল যে সমস্ত পয়েন্টে আপনার অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পেট্রোল থাকতে হবে সুতরাং এই মেট্রিক মানগুলি আপনার মোটর সাইকেলে থাকা পেট্রোলের পরিমাণের উপর নজর রাখবে এবং এটি এমন কিছু বলতে পারে যেমন আপনার যদি শুরুতে পেট্রোলের অতিরিক্ত পরিমাণ থাকে তবে কর্মের শেষে আপনার কাছে x বিয়োগ কিছু k পরিমাণ পেট্রোল থাকবে সুতরাং এটি একটি শেষ প্রভাব যা তারা ছিল বিচ্ছিন্নতা এবং এটি একটি তৃতীয় মাত্রার পরিচয় দেয় যা মূলত অবিরত সংখ্যাসূচক মান তবে আমরা এই কোর্সে এই সমৃদ্ধ ডোমেনগুলির দিকে তাকাব না এবং মৌলিক পরিকল্পনার উপর আরও ফোকাস করব যা মূলত একটি ডোমেনের স্ট্রিপ পর্যায়ক্রমিক ক্যান ব্যবহার করে করা হয় সুতরাং আমরা এমন কিছু সংজ্ঞায়িত করেছি যা আমরা বলেছিলাম যে একটি ক্রিয়া A প্রযোজ্য যদি এইভাবে কেউ A এর পূর্ব শর্তগুলি মনে রাখে তাই এটিকে একটি পূর্বনির্ধারক হিসাবে ব্যবহার করবে এটি A এর একটি শর্তে দাঁড়িয়েছে তাই এটি মূলত এই সেটটি দাঁড়িয়েছে আপনি S এর একটি উপসেট তাই আমাদের বলা উচিত s স্টেটে প্রযোজ্য সুতরাং এই পরিকল্পনার সাথে আপনি লক্ষ্য করবেন যে আমরা উপস্থাপনায় ধীরে ধীরে লেনদেন করার সেট করেছি সুতরাং আমরা অনুসন্ধানের মতো জিনিসগুলি করেছি তবে আপনি উপস্থাপনা নিয়ে মাথা ঘামাবেন না এখন আমরা কীভাবে একটি ডোমেনকে প্রতিনিধিত্ব করতে হয় কীভাবে ক্রিয়াগুলিকে প্রতিনিধিত্ব করতে হয় সে সম্পর্কে কথা বলছি এবং আমরা যুক্তির অংশটিও মাথায় রেখেছি এবং যুক্তির অংশটি অন্তত শুরু করার জন্য একই ধরণের যুক্তি হবে যা মূলত সমাধানগুলি অনুসন্ধান করছে সুতরাং আমরা এই স্পষ্টভাবে উপস্থাপনা আছে কারণ আমরা এই ধরনের নিয়ম শর্ত সম্পর্কে কথা বলতে পারেন সুতরাং একটি ক্রিয়া A স্টেট s এ প্রযোজ্য যদি একটি s এর সমস্ত উপসেটের p শর্ত থাকে একইভাবে আমরা একটি লক্ষ্য বলি তাই যখন আমরা লক্ষ্য বলি তখন আমরা মূলত ভবিষ্যদ্বাণীর একটি সেট বলতে চাই যা আমরা সত্য হতে চাই সুতরাং উদাহরণস্বরূপ আজ আমরা একটি উদাহরণ তাকাই লক্ষ্য হল নিম্নলিখিত 1 A B এবং B B এর উপর একটি বলা যাক hich এর মানে হল যে A B এর উপর এবং B ডোমেনের ব্লকগুলিতে B এর উপর রয়েছে সুতরাং এই জিনিসটি মূলত লক্ষ্য এবং এই কমাটি এটিতে থাকা উচিত এবং যার অর্থ উভয় জিনিসই সত্য হতে হবে A অবশ্যই B এর উপর থাকতে হবে এবং B অবশ্যই D এর উপর থাকতে হবে সুতরাং লক্ষ্য হল মূলত একটি রাষ্ট্রের একটি আংশিক বিবরণ যা আপনি মূলত ইচ্ছার অবস্থায় থাকতে চান সুতরাং আমরা বলি যে লক্ষ্য g যেমন তাই বলা যাক একটি রাষ্ট্র S একটি লক্ষ্যকে সন্তুষ্ট করে g মনে রাখবেন এই দুটিই পূর্বাভাসের সেট একটি রাষ্ট্র উদাহরণ স্বরূপ C এর উপর A এর উপর B এর উপর বিশ্বে যা সত্য তাই একইভাবে লক্ষ্য হল আপনি মূলত বিশ্বে সত্য হতে চান সুতরাং একটি শব্দ লক্ষ্য একটি সন্তুষ্ট একটি রাষ্ট্র একটি লক্ষ্য সন্তুষ্ট G ব্যবহার করুন যদি উপস্থাপনায় যে আমরা G ব্যবহার করেছি তা S এর উপসেট সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি লক্ষ্য পরীক্ষা ফাংশনটি সংজ্ঞায়িত করতে ব্যবহার করা যেতে পারে যা লক্ষ্যে পৌঁছানো বা না আমরা এখানে এর সহজ লক্ষ্যগুলি নিয়ে কাজ করছি এবং আমরা দেখতে চাই যে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কি না তারপরে এটি পরীক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে যে অ্যাকশনটি প্রযোজ্য কিনা আমরা একটি ফাংশন কলের অগ্রগতি সংজ্ঞায়িত করতে পারি একটি অ্যাকশন A ব্যবহার করে একটি স্টেটে S বলা যাক এবং এই অগ্রগতিটি হল একটি স্টেট s নেয় এবং তাদের অ্যাকশন A প্রয়োগ করে এবং আপনাকে একটি নতুন স্টেটের ব্যাখ্যা দেয় যেমনটি শেষ ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে এই S বিয়োগ A ইউনিয়নের নেতিবাচক প্রভাব A এর ইতিবাচক প্রভাব সুতরাং আমাদের একটি অগ্রগতি ফাংশন রয়েছে যা এটিকে এক স্টেট থেকে পরবর্তী স্টেটে যাওয়ার অনুমতি দেয় সুতরাং আমাদের কাছে মূলত স্টেট স্পেস সার্চ করার জন্য যন্ত্রপাতি রয়েছে এখানে আমরা পরীক্ষা করতে পারি যে এই প্রযোজ্যতা পরীক্ষাটি ব্যবহার করে একটি স্টেটে না তে অ্যাকশন প্রযোজ্য কিনা আমরা স্টেট থেকে পরবর্তী স্টেটে অগ্রগতি করতে পারি তাই বাস্তবে আমরা মুভ জেন ফাংশনটি করেছি যদি আমরা শুধুমাত্র স্টেটে প্রযোজ্য সমস্ত ক্রিয়াগুলি নির্বাচন করি তবে আমাদের কাছে মুভ জেন ফাংশন রয়েছে এবং তারপরে আমাদের এখানে লক্ষ্য পরীক্ষার ফাংশন রয়েছে যা বলে যে আপনি লক্ষ্যের উপর এস এর জন্য পরীক্ষা করতে পারেন তা মূলত নয় সুতরাং ফরোয়ার্ড স্টেট স্পেস সার্চ মূলত আমরা যে ধরনের সার্চ সেট সম্পর্কে কথা বলছি তা করে সুতরাং আমি আপনাকে একটি দিচ্ছি যাতে একটি পরিকল্পনার সমস্যা একটি শুরু দ্বারা সংজ্ঞায়িত করা হয় একটি লক্ষ্যের আগের মতো তাই শুরু করা যাক এটিকে লক্ষ্য বলা যাক এবং মূলত কর্মের একটি সেট সুতরাং স্পষ্টতই আমরা একটি ভাষা ব্যবহার করে ডোমেনটিকে সংজ্ঞায়িত করেছি এবং সংজ্ঞায়িত ডোমেনটিকে সংজ্ঞায়িত করে আমরা সম্ভাব্য ডোমেনের কর্মের সেটটি সংজ্ঞায়িত করেছি এবং একটি নির্দিষ্ট সমস্যা হল যখন আমরা s এ শুরুকে সংজ্ঞায়িত করি একটি লক্ষ্য বলে এবং ক্রিয়াগুলির সেট যা আপনার কাছে উপলব্ধ একটি সংজ্ঞায়িত করে যা শুরু থেকে লক্ষ্যে যেতে ব্যবহার করা যেতে পারে মূলত সুতরাং আসুন আমরা ধরে নিই যে আমাদের কিছু সহজ ডোমেইন আছে সুতরাং আমরা চাই যে A B এবং D তাই একটি বলা যাক একটি প্রদত্ত শুরু হয় এটি নিম্নোক্ত A হল B তে রয়েছে বলি এটি টেবিলে রয়েছে এবং একটি বলা যাক C D এর উপর রয়েছে এবং তারপর E টেবিলের উপর Ff টেবিলের উপর রয়েছে কিছু স্বেচ্ছাচারী স্টার্ট সিট আমি দিয়েছি তাই আসুন আমরা বলি এটি একটি সূচনা এবং এটি একটি লক্ষ্য যা আপনি অর্জন করতে চান যেটি হল A থাকা উচিত B এর উপর এবং B অবশ্যই D এর উপর থাকা উচিত সুতরাং আবারও যে আমরা পুনরাবৃত্তি করি যে একটি লক্ষ্য একটি বর্ণনা এবং বর্ণনাটি অনেক স্টেটে সত্য হতে পারে যেমন আপনি কল্পনা করতে পারেন আপনার যদি শুধু এইটি d এর উপর b থাকে তাহলে বাকি ব্লকগুলি যেকোন উপায়ে পাওয়া যাবে এবং যতক্ষণ পর্যন্ত ঐ 2টি A B এবং B B বা স্টেটে সেখানে পূর্বাভাস দেয় সেই স্টেট হল লক্ষ্য বলে আপনি এখানে যা বলেছেন যে একটি স্টেট S লক্ষ্য পূরণ করে g যদি G S এর উপসেট হয় এখন আমরা এই পরিকল্পনাটি করতে চাই এবং আমরা ফরোয়ার্ড স্টেট স্পেস অনুসন্ধান দিয়ে শুরু করি কারণ এটি এর সাথে পরিচিত সুতরাং এটা কিভাবে এগিয়ে রাষ্ট্র মহাকাশ অনুসন্ধান প্রাপ্ত করা ঠিক মহাকাশ অনুসন্ধানের মতো যা আমাদের এখন পর্যন্ত কথা বলা হয়েছে এটি একটি স্টার্ট স্টেট দেওয়া হয়েছে আপনি অনেকগুলি অ্যাকশন প্রয়োগ করতে পারেন এবং তাই অ্যাকশন লেখার ভিতরে আমাকে বলুন যে এই তীর ব্যবহার করে অ্যাকশনটি বলছে সুতরাং এই তীরটি বলে যে আমি B থেকে A আনস্ট্যাক করছি যেটি একটি ক্রিয়া যা আমি প্রয়োগ করতে পারি আমি D থেকে C আনস্ট্যাক করতে পারি আমি E থেকে F আনস্ট্যাক করতে পারি আমি H থেকে I আনস্ট্যাক করতে পারি এবং আমি তুলতে পারি যদি আপনার মনে থাকে 4টি অ্যাকশন আমরা স্ট্যাক আনস্ট্যাক এবং পিক আপ এবং ডাউন করার বিষয়ে কথা বলেছি পিক আপ এবং আনস্ট্যাকের মধ্যে একমাত্র পার্থক্য হল এটি অন্য ব্লক থেকে আনস্ট্যাক হয় এবং টেবিল থেকে পিক আপ হয় সুতরাং আমরা শুধু একটি বলব কিভাবে বিভিন্ন কর্ম এবং এই এক ব্যবহার করতে হবে সুতরাং এই নির্দিষ্ট অবস্থায় মুভ জেন ফাংশন এই ক্রিয়াগুলি 1 2 3 4 5 6 7 ক্রিয়াগুলি তৈরি করবে এবং আপনার প্রথম অ্যালগরিদম তাদের একটি অপরিহার্যভাবে নিতে হবে বলা যাক এখন কোনো কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পরিস্থিতি কী একটি পরিস্থিতি হল এই রুবাটো এই ব্লক কে ধরে আছে যে এটি এই অ্যাকশন বাছাই করে এটা এখন এই ব্লক কে ধরে রাখা বাকি সব কিছুরই পরিবর্তন তাই আমরা এই নতুন রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করব এই অগ্রগতি ক্রিয়াটি করে এটিকে সংজ্ঞায়িত করুন যা বলে যে আমি যদি এই আনস্ট্যাক কেজে অ্যাকশনটি করি তবে আমাকে অবশ্যই এটি প্রয়োগ করতে হবে আমাকে অবশ্যই A এর নেতিবাচক প্রভাবগুলি সরিয়ে ফেলতে হবে আনস্ট্যাকের নেতিবাচক প্রভাবগুলি যা এই ক্ষেত্রে x এর উপর K হয় J সুতরাং K J আর সত্য নয় K Jতে আর সত্য নয় আর্ম খালি আর সত্য নয় কারণ আপনি K ধরে আছেন এবং পরিষ্কার x যা কে আর সত্য নয় এবং তারপরে আমাকে অবশ্যই এই ক্রিয়াটির ইতিবাচক প্রভাব যুক্ত করতে হবে কর্মের ইতিবাচক প্রভাব তিনি এটি একটি অধিষ্ঠিত এবং জ্ঞানী পরিষ্কার আছে সুতরাং এই প্রভাবটি বাস্তবে উপস্থিত হবে যে আপনি কে এবং ধারণ করেছেন কারণ আপনি এটিকে K তুলেছেন এই j থেকে পরিষ্কার হয়ে যাবে তাই স্পষ্ট j স্টেটে যুক্ত হবে সুতরাং এটি হল সেই অগ্রগতি কর্ম যা আপনাকে এই নতুন রাষ্ট্র কে পেতে বাস্তবায়ন করতে হবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই কর্মটি সম্পন্ন করার পরেও এই কর্মগুলি এখনও প্রযোজ্য দুঃখিত আসলে সেগুলি নয় কিন্তু তারা প্রযোজ্য হবে যে মুহূর্তে বাহু খালি হয়ে যাবে এই মুহুর্তে আর্মটি খালি বাহু নয় Kকে ধরে আছে সুতরাং আপনি এই এক আর্ম রোবো দিয়ে শুধুমাত্র কাজটি করতে পারেন যা দুর্ভাগ্যবশত সুপার কেস কিছু হয় টেবিলের উপর রাখা হয়েছে বা ব্লকের একটিতে রাখা হয়েছে এর থেকে আমরা এই বলে ব্যাখ্যা করতে পারি যে এখান থেকে কর্মগুলি হয় এটিকে এটির উপর রাখা হয় সুতরাং আমার এখানে একটি স্টেটের স্থান থাকবে 2 এটি আঁকা কঠিন কিন্তু আপনি মৌলিক ধারণা পেয়েছিলেন যে আপনি স্টেট থেকে স্টেটে যান এবং আপনি যে রাষ্ট্রের দিকে তাকাচ্ছেন না কেন মুভ জেন ফাংশনটি প্রযোজ্য সমস্ত অ্যাকশন খুঁজছে যা তাদের মধ্যে থেকে একটি বেছে নিন এবং মূলত এগিয়ে যান সুতরাং এই উপস্থাপনা পদ্ধতিটি আপনার সামগ্রিক অনুসন্ধানের একটি নিয়মকে অনুমতি দেয় যা আমরা এমনকি নাম পর্যন্ত শুনি আমরা এমন নই যে এটিকে একটি নাম দেওয়া হয়েছে আমরা কেবল স্ট্যাক স্পেস অনুসন্ধানকে এগিয়ে নিয়েছি কারণ আমরা কৌশলটি কী তা নিয়ে কথা বলিনি এখন আপনি সেই প্রথম অনুসন্ধানটি করতে পারেন বা আপনি করতে পারেন বা এরকম কিছু করতে পারেন যা আমরা এখানে মূলত করছি তাই এতে অসুবিধা কি ফরোয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধানের অপূর্ণতা কি আপনি যদি এই প্রদত্ত সূচনা অবস্থার দিকে তাকান এবং সেই প্রদত্ত লক্ষ্য স্টেটটি আপনি লক্ষ্য করতে পারেন যে এটি কী ভুল করছে এবং যখন আপনি এই পর্যবেক্ষণ করবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি শুধুমাত্র ব্লকের পুরো সমস্যার সমাধান করছেন না আমরা এটিকে আমাদের স্ট্যাক স্পেস অনুসন্ধানের একটি জেনেরিক অ্যালগরিদম হিসাবে লিখছি যেখানে আমরা একটি অপারেটরের উপর সমস্ত ক্রিয়া সেট করে ডোমেনে প্লাগ ইন করতে পারি এবং সমস্ত পূর্বাভাস যে এটি মূলত লক্ষ্য নয় এবং আসলে আপনি তাকান আমি সঠিকভাবে এই মত আঁকা কারণ 3 ব্লক A B এবং D যে লক্ষ্যে আপনি চান সত্য হতে বা এখানে বাম দিকে আর এই ডানদিকে আসলেই হবে পাত্তা দেয় না অবশ্যই বাস্তব জগৎটা এমনই হয় যদি আপনি আমাদের নিজের জন্য পরিকল্পনা করে বলুন সামনে কী করবেন তারপর আপনি যদি সহজভাবে বর্ণনা করার চেষ্টা করেন তবে এই মুহূর্তে আইআইটি তে কী সত্য অফিসে কে আছে ল্যাবে কে আছে ক্যান্টিনে কে আছে এই ক্লাসে যা ঘটছে তাদের এই ক্লাসে 1000 স্টেটমেন্টের মধ্যে 100টি চলছে আপনার কাছে থাকবে এবং তারপরে আপনি 1000টির মধ্যে 100টি অ্যাকশন সম্ভব হবে যখন আমরা এই বিশেষ সমস্যাটির দিকে তাকাই তখন আমরা দেখতে পাব যে A বা I বা K বা L বা M বেছে নেওয়ার কোন মানে নেই কারণ তারা সবাই আমাদের সাহায্য করতে চলেছে এই অংশে মূলত কিছু করা উচিত যেখানে লক্ষ্য অর্জন করা হয় সুতরাং সমস্যাটি ফরোয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধান এবং এটি এই সত্য থেকে উদ্ভূত হয় যে স্টেটের বিবরণ বড় হতে পারে অ্যাপ্লিকেশনের সংখ্যা বড় হতে পারে যে একটি বড় শাখার ফ্যাক্টর রয়েছে যেকোন প্রদত্ত স্টেটে প্রযোজ্য ক্রিয়াগুলির সংখ্যা এইভাবে আমরা একটি গ্রাউট ফোর্স পদ্ধতির দ্বারা বিবেচনা করার জন্য অনেক বেশি হবে এবং এটি যে কোনও বাস্তব বিশ্বের পরিস্থিতিতে মূল্যবানভাবে সত্য কিভাবে আমরা এই সমস্যা মোকাবেলা করব একটি পদ্ধতি হল হিউরিস্টিক অনুসন্ধান এবং এটি এমন কিছু যা আপনি আবার এই কোর্সে অন্বেষণ করবেন না কারণ আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই এবং আপনি যে প্ল্যানিং কোর্সে প্রবেশ করবেন তার জন্য আপনাকে স্বাগতম এবং যখন আমরা এখানে হিউরিস্টিক অনুসন্ধানের কথা বলি তখন আমরা একটি ডোমেন স্বাধীন ফ্যাশনে কথা বলছি না এর আগে আমরা এই 8টি ধাঁধার জন্য বলেছিলাম এটি একটি হিউরিস্টিক যা আপনি একটি ব্লক ওয়ার্ল্ড ব্যবহার করতে পারেন এটি একটি হিউরিস্টিক যা আপনি ব্যবহার করতে পারেন আপনার কাছে ব্লকের সংখ্যা রয়েছে যা সঠিক জায়গায় রয়েছে আর সেই ধরনের স্টাফ কিন্তু আমরা আপনাকে 6 ডোমেইন নির্ভর ফ্যাশন সংজ্ঞায়িত করতে চাই না আমরা ডোমেইন স্বাধীন ফ্যাশন সম্পর্কে কথা বলতে আগ্রহী এবং ডোমেন স্বাধীন হিউরিস্টিক ধারণাটি মূলত সহজ সমস্যাগুলি সমাধান করা আর পরিকল্পনায় আমরা যে পন্থা ব্যবহার করি তা হল সমাধানের জন্য যাকে আমরা শিথিল বলি তাই একটি পদ্ধতি হল শিথিল পরিকল্পনা সমস্যা সমাধান করা এবং কেন এর দ্বারা বোঝানো হয় আমি বলতে চাইছি যে আমি যদি শুরুর পর্যায়ে থাকি এবং আমার কাছে এই পর্যায়গুলি থেকে এই সমস্ত সম্ভাব্য পদক্ষেপ থাকে যা সেগুলিকে S 1 S 2 S 3 S 4 S 5 বলে এবং S 2 লক্ষ্য এবং S 3 লক্ষ্য এবং S 4 লক্ষ্য এবং S 5 লক্ষ্য এই শিথিল দ্বারা উৎপন্ন সমাধান দেখুন বা সমাধান হল শিথিল পরিকল্পনা কল রিল্যাক্স প্ল্যানটি দেখুন এবং দেখুন চাল সংখ্যার দিক থেকে সবচেয়ে সস্তা রিল্যাক্স প্ল্যান কোনটি হতে পারে সুতরাং যদি S 2 দেওয়া হয় সস্তার সবচেয়ে কম আরামদায়ক প্ল্যানে তাহলে আমি বলব যে আমি এই হিউরিস্টিক অনুসন্ধানের মতোই S 1 থেকে S 2 এ সরব যা আমরা আগে বলেছি আমরা বলেছিলাম যে আমরা এই সমস্ত জিনিসগুলিতে হিউরিস্টিক ফাংশন প্রয়োগ করব এবং লক্ষ্যের কাছাকাছি হতে দেখা সহ 1টি বেছে নেব তা ছাড়া এখানে আমরা আক্ষরিক অর্থেই আমাদের সমস্যা সমাধানের কৌশল প্রয়োগ করছি এই প্রতিটি অবস্থান থেকে লক্ষ্যে যেতে আর কোনটা দেখলে কোনটা কোনটা লক্ষ্যের কাছাকাছি বলে মনে হয় এখন প্রথম প্রশ্নটি যা আপনি জিজ্ঞাসা করবেন তা হল হিউরিস্টিক ফাংশনগুলি গণনা করা মূল গ্রাউট ফোর্স সমস্যা সমাধানের মতো ব্যয়বহুল হওয়া উচিত নয় কারণ সেই ক্ষেত্রেই এবং গ্রাউট মৌলিক ফাংশনের সুবিধাগুলি কী তা আপনাকে হিউরিস্টিক ফাংশনে দিচ্ছে যা এখানে ডোমেন নির্ভর হিউরিস্টিক ফাংশনগুলির জন্য দেখা গেছে আমরা বলেছিলাম যে এটি একটি স্ট্যাটিক ফাংশন আপনি শুধুমাত্র একটি রাষ্ট্র তাকান এবং একটি মান গণনা করবেন সুতরাং উদাহরণস্বরূপ আপনি এটি দূরত্ব নেতৃত্বে করেন বা যেমন আমরা ব্লকের সংখ্যা সেট করি এবং তাই সেগুলি সস্তা ছিল এই ক্ষেত্রে আমরা রিল্যাক্স সমস্যাটিকে এমনভাবে একইভাবে করি যে এটি একটি সহজ সমস্যা যার মানে গণনাগতভাবে সমাধান করা সহজ এবং যখন আমরা বলি গণনাগতভাবে সহজ সময় সুতরাং যদি প্রতিটি এই স্টেটের সমাধান করা যেতে পারে একটি শিথিল পরিকল্পনা সমস্যা হিসাবে শত্রু হতে পারে এবং এটি palynology সময় সমাধান করা যেতে পারে তাহলে আমাদের কাছে এখন থাকবে K বার সেই সময়ের বহুপদী সময় এখানে কোন 1 ব্যবহার করতে হবে তা নির্ধারণ করতে সক্ষম হবে সুতরাং মনে রাখবেন যে আমরা বলেছি যে এমনকি এই সাধারণ ডোমেন পরিকল্পনাটি আসলে এটির p এর স্থান সম্পূর্ণ কঠিন যার অর্থ এটির জন্য বহুপদী স্থান এবং সময় প্রয়োজন এবং এখানে আমরা বলার চেষ্টা করছি যে আমরা একটি সহজ সমস্যা সমাধান করব তবে তাদের মধ্যে কোনটি লক্ষ্যের কাছাকাছি তা অনুমান করার চেষ্টা করুন এবং লক্ষ্য করুন যে এই স্বাধীনভাবে করা হচ্ছে কিভাবে এই কাজ করা হবে রিল্যাক্স প্ল্যানিং সমস্যাটি মূলত বলে কর্মের নেতিবাচক প্রভাবকে উপেক্ষা করুন এবং সেগুলিকে শিথিল ক্রিয়া বলা হয় সুতরাং আমি এই অংশটিকে মূলত উপেক্ষা করি এবং তারপরে আপনি দেখতে পারেন যে আপনি যদি এটি কল্পনা করেন তবে একঘেয়ে পরিস্থিতি হয়ে যায় আপনি স্টার্ট সেটে নতুন ভবিষ্যদ্বাণী যোগ করতে থাকুন আপনি কোনো পূর্বাভাস মুছে ফেলছেন না পরিকল্পনার জটিলতা আসে কারণ আপনি এমন জিনিসগুলি মুছে ফেলছেন যেগুলি আপনি J থেকে কে বাছাই করেন এবং মূলত J এ নেই। কিন্তু আমি যদি K J রিল্যাক্স প্ল্যানে বাস করি তাহলে আমি একঘেয়েভাবে ভবিষ্যদ্বাণীর সেট বাড়াই এবং কিছু সময়ে আমি ভবিষ্যদ্বাণী করার জন্য তাদের পেতে হবে তারপর আমি বলব সমস্ত রিল্যাক্স প্ল্যানিং সমস্যার সমাধান করুন সুতরাং এটা বোঝায় যে আপনি এটার জন্য আমার কথাটি গ্রহণ করবেন যে যখন নেতিবাচক প্রভাবগুলি উপেক্ষা করা হয় তখন শিথিল পরিকল্পনা সমস্যাগুলি সমাধান করা মূলত বহুপদী সময় এবং হিউরিস্টিক অনুসন্ধান মূলত সেই পদ্ধতি ব্যবহার করে হিউরিস্টিক গণনা করার জন্য 1 বা 2টি অন্যান্য উপায় রয়েছে তবে আমরা যাবো না যে আপনি যা করবেন তার পরিবর্তে আমরা যাকে বলি তা হল একটি ব্যাক ওয়ার্ড সার্চ করার উপর ফোকাস করা আমরা ইতিমধ্যে পশ্চাদপদ যুক্তির কিছু এক্সপোজার কাজ করছি আমরা বলেছিলাম যে উদাহরণস্বরূপ এবং লক্ষ্য গাছ যা আপনি লক্ষ্য ব্যাক শব্দ থেকে কাজ করেন কিন্তু তাদের উপস্থাপনাটি ছিল পশ্চাদপদ যুক্তির জন্য উপযোগী যে আমরা বলেছিলাম যে এইভাবে আপনি একটি প্রদত্ত লক্ষ্যকে সাব গোলে পরিণত করেন এবং তারপর এটি আরও সাব লক্ষ্যে একটি লক্ষ্য এবং শেষ পর্যন্ত আপনার সমাধান করার জন্য তুচ্ছ সাব লক্ষ্য রয়েছে এখানে আমরা প্রতিনিধিত্ব পরিবর্তন করছি না তবে আমরা ওয়ার্ডের যুক্তিকে সমর্থন করতে চাই সুতরাং আমাদের কিছু জিনিস আবার জানতে হবে আমাদের করতে হবে তাই এই যন্ত্রপাতি আর আমাদের প্রযোজ্য হবে না আমরা প্রাসঙ্গিক ক্রিয়া নামক কিছু সম্পর্কে কথা বলি তাই আমরা বলি একটি কর্ম A একটি লক্ষ্যের জন্য প্রাসঙ্গিক g এটি একটি কিছু অর্থে প্রযোজ্য ক্রিয়া ফরওয়ার্ড স্ট্যাক স্পেস সার্চ অ্যাকশনগুলি একটি প্রদত্ত অবস্থায় পিছনের দিকে অনুসন্ধানের পিছনের ওয়ার্ডে প্রযোজ্য আমরা এখানে আবার স্ট্যাক স্পেস অনুসন্ধান শব্দটি ব্যবহার করি ক্রিয়াগুলি লক্ষ্য বর্ণনার জন্য প্রযোজ্য এবং আমরা বলি যে কর্মে A লক্ষ্য g এর জন্য প্রাসঙ্গিক যদি নিম্নলিখিতটি সত্য হয় তবে আমাকে লিখতে দিন যদি আপনি A এবং g এর প্রভাব প্লাস 5 এর সমান না হয় যে একটি কর্মের এমন একটি প্রভাব রয়েছে যা লক্ষ্যে সত্য হওয়ার জন্য প্রয়োজনীয় যার অর্থ তাই আপনি যা বলছেন তা হল কর্মের ইতিবাচক প্রভাবগুলির আন্তঃ বিভাগ এবং লক্ষ্য খালি হওয়া উচিত নয় এটি অবশ্যই এমন কিছু তৈরি করবে যা লক্ষ্যের জন্য প্রাসঙ্গিক তারপর আমরা বলি কর্ম A প্রাসঙ্গিক কিন্তু আরেকটি জিনিস যা আপনি চান যেটি হল A 1 এর প্রভাব বিয়োগ অবশ্যই 5 এর সমান হতে হবে সেখানে এটি এমন কোনো নেতিবাচক প্রভাব তৈরি করে না যা আপনি লক্ষ্যে সত্য হতে চান লক্ষ্য কি মনে রাখবেন predicate সেট একটি ঘনক হতে চান সেট এবং আপনি এমন কর্মের সন্ধান করছেন যা মূলত লক্ষ্য অর্জন করবে সুতরাং আমরা বলি যে একটি কর্ম A লক্ষ্যের সাথে প্রাসঙ্গিক যদি a এর ইতিবাচক প্রভাব লক্ষ্যের জন্য কিছু থাকে যার অর্থ ছেদ ছিল লক্ষ্য খালি নয় এবং a এর নেতিবাচক প্রভাবগুলি মূলত খালি সুতরাং আমরা এখন 2টি লক্ষ্যের পূর্বাভাস দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 2টি ক্রিয়া মূলত প্রাসঙ্গিক এবং আপনি আমাকে বলুন 2 কর্ম কি ছিল তাই আমি এখন লক্ষ্য থেকে উপ লক্ষ্যে চলেছি আমি বলছি যে আমি যদি এটি অর্জন করতে চাই এবং এটি যদি আমার শেষ কাজ হয় তবে আমি এটি অর্জন করব কিন্তু শুধুমাত্র আমি ব্যবহার করছি আমি শুধুমাত্র প্রাসঙ্গিকতার এই সংজ্ঞাটি ব্যবহার করছি মূলত আমি এখানে কোন গভীর যুক্তি নই এবং কোন কাজগুলি প্রাসঙ্গিক তা দেখতে এই পরীক্ষাটি প্রয়োগ করছি যে কেউ বিপত্তির বিরুদ্ধে উদ্যোগী হতে চায় ছাত্র স্ট্যাক A B B এ স্ট্যাক A এবং D এর উপর B স্ট্যাক এখন আপনি নীতিগত সুবিধা দেখতে পাচ্ছেন যে ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস সার্চ আমাদের ফরওয়ার্ড স্ট্যাক স্পেস সার্চ দেয় ব্রাঞ্চিং ফ্যাক্টরে কারণ ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধান লক্ষ্যের উপর ফোকাস করা হয় এটি শুধুমাত্র লক্ষ্য অর্জন করবে এমন কর্মের দিকে তাকিয়ে থাকে এবং এই উদাহরণে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চিং ফ্যাক্টরটি ছোট আমরা বিবেচনা করতে পারি মাত্র 2টি অ্যাকশন আছে এবং এখানে সেগুলি অনেকগুলি অ্যাকশন ছিল যখন আমরা বিবেচনা করেছি এটি পশ্চাৎপদ যুক্তি যুক্তি করার একটি প্রধান সুবিধা তারপর আমাদের একটি রিগ্রেশন সম্পর্কে কথা বলতে হবে সুতরাং অ্যাকশন A এর সাথে লক্ষ্য G রিগ্রেস করুন এর মানে আপনি কীভাবে সাব লক্ষ্যকে পরিমার্জন করবেন তাই সে A এর সাধারণ hg বিয়োগ প্রভাব পায় কারণ ক্রিয়া A সেই প্রভাবগুলি তৈরি করছে আমরা তখন পূর্ববর্তী অবস্থায় বা পূর্ববর্তী লক্ষ্যের বর্ণনার সাথে কোন একটি শর্তের সাথে মিলিত হতে চাই না কারণ সেই কর্ম অবশ্যই পূর্ববর্তী লক্ষ্য অবস্থায় প্রযোজ্য হতে হবে তাই একে রিগ্রেশন বলা হয় এবং আপনি যদি এখন চান তবে এর উপরে আপনি দেখতে পারেন যে আমাকে স্ট্যাক AB এর প্রভাবগুলি সরিয়ে ফেলতে হবে যা AB এর উপর রয়েছে কিন্তু আমাকে B D এর উপর রেখে দেওয়া হবে এবং এখন আমার 3টি শর্ত প্রয়োজন যে স্ট্যাক অ্যাকশনটি B ধরে আছে এবং ক্লিয়ার D এই সাইকেল রিগ্রেসের জন্য অনুরূপ ফ্যাশনে AB তে এখানে B ক্লিয়ার D ধরে আছে অ্যাম মাস্ট B হোল্ডিংয়ে স্ট্যাক B এ যেতে পারেন এবং D অবশ্যই পরিষ্কার হতে হবে তাই আমি এটি যোগ করেছি তাই আমি কিছু অর্থে লক্ষ্য থেকে সাব গোলে পিছিয়ে যাচ্ছি এবং এই প্রক্রিয়াটিই আমি পিছনের দিকে অনুসন্ধান করব আমি যে প্রধান সুবিধাটি খুঁজছি তা হল নিম্ন শাখার ফ্যাক্টর কারণ আমি কেবলমাত্র সেই কর্মগুলি দেখছি যা একটি লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কিন্তু এখানে একটা সমস্যা আছে প্রত্যেকে একটা সমস্যা আছে এখানে সমস্যাটা কি সুতরাং এই দ্বিতীয় কর্মের দিকে তাকান তাই যদি আপনি কল্পনা করেন যে আপনি কি করছেন আপনার এই A আছে B এর উপর B এর উপর এবং আপনি বলছেন যে শেষ কাজ হতে পারে B কে D এর উপর স্ট্যাক করা আপনি যদি কল্পনা করার চেষ্টা করেন যে আপনি দেখতে পাবেন যে এটি কার্যত অসম্ভব কারণ যখন A থাকে তখন তিনি B এর উপর ধরে রাখতে পারেন না সুতরাং আপনি যদি এই 2টি দেখেন তবে তারা অসামঞ্জস্যপূর্ণ একই সময়ে সত্য হতে পারে না তাছাড়া আমি যদি এখান থেকে প্রত্যাবর্তন করতে চাই তবে আমি বলতে পারি স্ট্যাক আমি যেকোনো লক্ষ্য নিতে পারি আমি এই লক্ষ্য অর্জনের জন্য একটি পদক্ষেপ নিতে পারি যা D তে B স্ট্যাক করা কোথাও থেকে বা টেবিল থেকে B তুলে নিন এবং আমি এই লক্ষ্য অর্জনের জন্য অ্যাকশনকে কিউব করতে পারি এবং সেই অ্যাকশনটি অবশ্যই D থেকে কিছু আনস্ট্যাক করা হবে যদি না D ইতিমধ্যেই সত্য হয় কিন্তু আমি উদাহরণ স্বরূপ প্রথমটি বেছে নিতে পারি আমি বলতে পারি d এ স্ট্যাক b এবং যখন আমি এইভাবে প্রত্যাবর্তন করি তখন আমি B ক্লিয়ার D ধারণ করি এবং তারপর এর p শর্ত যা A ধারণ করে তা পরিষ্কার B হওয়া উচিত সুতরাং স্ট্যাক বিডি অ্যাকশনের কারণে আমার কাছে A এবং ক্লিয়ার B হোল্ডিং থাকবে এবং এই হোল্ডিং B এবং ক্লিয়ার D আসবে আবার আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি অসম্ভব রাষ্ট্র যা একটিকে বলে এটি সম্ভবত একটি রাষ্ট্র নয় যেখানে এটি একটি রাষ্ট্র যা আপনি একমত হতে পারেন কারণ B D এর উপর রয়েছে এবং আপনি A ধরে রেখেছেন এবং আপনি A কে B এর উপর স্ট্যাক করতে চলেছেন যা পুরোপুরি সম্ভব আসলে এটি সেই পরিকল্পনার অংশ হবে যা আপনি দেখতে পাবেন এটি সম্ভব নয় এটি বলে যে আপনি একটি হোল্ডিং B এবং আপনি একই সময়ে A ধরে রেখেছেন এবং তারপরে আপনার কাছে এই 1টি বাহু রয়েছে যা মূলত এটি করার চেষ্টা করছে সুতরাং ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধানের এই সুবিধা রয়েছে যে আমরা ব্রাঞ্চিং করি আমরা একটি কম ব্রাঞ্চিং ফ্যাক্টর পাই কারণ এটি লক্ষ্য নির্দেশিত তবে এর একটি অসুবিধা রয়েছে যে আমরা যা পাই তা স্টেট নয় মূলত স্টেট নাও হতে পারে এখন এই অগ্রগতি ক্রিয়াটি শব্দ এবং শব্দ দ্বারা আমি বলতে চাই যে এটি অন্য স্টেটের স্থানের কাছাকাছি কিছু অর্থে আপনি একটি রাষ্ট্র একটি অগ্রগতি কর্ম প্রয়োগ যখন আপনি কি একটি রাষ্ট্র পেতে সুতরাং এই অর্থে এটি একটি অন্য স্টেটের কাছাকাছি অবস্থানে যখন আপনি একটি লক্ষ্যে একটি রিগ্রেস অ্যাকশন প্রয়োগ করেন তখন রিগ্রেস অ্যাকশনটি ঠিক হয় না আপনি একটি লক্ষ্যের বিবরণ পাবেন যা অপরিহার্যভাবে রাষ্ট্র হতে পারে না যা সম্ভবত একটি রাষ্ট্রের অংশ নাও হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এটি রাষ্ট্রের অংশ হতে পারে না কীভাবে আমরা AB তে B ধারণ করতে পারি যা মূলত খেলার নিয়মে অনুমোদিত নয় যা আপনি সংজ্ঞায়িত করেছেন আপনার কাছে একটি এক আর্ম রোবো আছে যা B ধরে থাকা উচিত এবং তাহলে তাই যেহেতু B এর উপরে B এর কিছু নেই তাই এটি সম্ভব নয় সুতরাং কিভাবে আমরা এই সমস্যা কাছাকাছি পেতে পারি সুতরাং এটি শব্দ নয় তাই 2টি জিনিস আপনি মূলত করতে পারেন যখন এই ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস সার্চটি বন্ধ করবে যখন আমরা কি বলতে চাইছি যে আপনি পরীক্ষাটি কী ব্যবহার করবেন ছাত্র প্রযোজ্য কর্মের 3টি শর্ত আপনি এটিকে শেষ করে দেন যখন আমাদের কাছেযে প্রাইমটি আছে তা প্রারম্ভিক অবস্থার অংশ মনে রাখবেন আপনি 1 গোল থেকে অন্য সাব গোল থেকে অন্য সাব গোলে অন্য সাব এ রিগ্রেস করছেন যদি কিছু পয়েন্টে আপনার পূর্বনির্ধারণের সেট থাকে যা একটি স্টার্টস সেটে সত্য হয় তাহলে আপনাকে আর কোনো কাজ করতে হবে না আপনি ইতিমধ্যেই বাড়িতে আছেন মূলত কথা বলার জন্য নয় তাই এটি এমন একটি শর্ত যা আপনি ব্যবহার করবেন সুতরাং আপনার যাচাই করা উচিত যে ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধান ব্যবহার করে এইরকম একটি পরিকল্পনা তৈরি করার জন্য দেখা সম্ভব কিন্তু এটি একটি বৈধ পরিকল্পনা নয় সুতরাং আমি একটি বৈধ পরিকল্পনার জন্য একটি চেক করতে পারি কিভাবে এটি করতে হয় সুতরাং বৈধ প্ল্যানের জন্য চেক কি একটি বৈধ প্ল্যানের জন্য চেক একটি প্ল্যান পাই আর্গুমেন্ট হিসাবে লাগে। মূলত একটি সমস্যার বর্ণনা এবং একটি পরিকল্পনা লাগে এবং সমস্যার বিবরণ হল একটি স্টার্ট স্টেটস এবং একটি লক্ষ্য বর্ণনা এবং অ্যাকশনের একটি সেট সুতরাং এই ইনপুটটি আপনি একটি ছোট রুটিন পছন্দ করতে পারেন যা একটি স্টার্ট স্টেট দিয়ে শুরু হবে এবং আমি সময় ফুরিয়ে যাওয়ার প্রয়োজনীয় বিবরণ লিখব না এটি একটি স্টার্ট সেট দিয়ে শুরু হবে এবং অ্যাকশনের সাথে অগ্রগতি চালিয়ে যেতে থাকবে অ্যাকশন পিস A 1 A 2 A k সুতরাং পরিকল্পনা হল k ক্রিয়াগুলির আপনি একটি স্টার্ট সেট দিয়ে শুরু করেন বল ক্রিয়া প্রয়োগ করুন এবং আমরা দেখেছি যে অগ্রগতি একটি শব্দ আপনি একটি নতুন রাষ্ট্র পাবেন দ্বিতীয় ক্রিয়াটি প্রয়োগ করুন যা আপনি তৃতীয় ক্রিয়াটি প্রয়োগ করেন এবং শেষ পর্যন্ত আপনি ক্রিয়াগুলি প্রয়োগ করতে থাকুন এবং তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেন কি না আর দেখবেন যে আপনি যদি এই ধরনের প্ল্যান তৈরি করেন তাহলে পরীক্ষায় ব্যর্থ হবেন যে এটা বলবে এটা একটা প্ল্যান নয় কেন উদাহরণস্বরূপ এই ক্রিয়াটি মোটেও প্রযোজ্য হবে না কারণ আপনি কখনই এমন একটি স্টেটে পৌঁছাবেন যেখানে আপনি এই দুটি জিনিস একসাথে রাখবেন সুতরাং আপনি চেকটি করতে পারেন মূলত আরেকটি জিনিস যা আমরা ধারাবাহিকতা এবং প্রমাণিত হওয়ার জন্য একটি পরীক্ষা করতে পারি কারণ স্টার্ট স্টেটে 100টি তথ্য থাকতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমাদের কাছে F এবং E এবং H এবং G এবং K সম্পর্কে তথ্য রয়েছে সেখানে এটি কখনই পিছনের ওয়ার্ডে তৈরি হবে না সেখান থেকে আমরা কখনই K এবং J সম্পর্কে কথা বলব না তাই এটি লক্ষ্যের বিবরণে কখনই চিত্রিত হবে না দেখুন কি হবে তা হল আপনি বলবেন আমি B এর উপর A স্ট্যাক করতে চাই এবং আমি D এর উপর B স্ট্যাক করতে চাই তাই প্রথমে আমি D এর উপর B স্ট্যাক করতে চাই এবং তারপর আমি B এর উপর A করতে চাই তাই B এর উপর B স্ট্যাক করতে চাই প্রথমে B পিক আপ করুন B I কে তুলতে হবে A কে সরিয়ে ফেলতে হবে তাই এটি A কে টেবিলের উপর তুলে ফেলবে তারপর B তুলে দুঃখিত C তুলে নিন এবং A টেবিলে সরিয়ে ফেলুন যাতে D পরিষ্কার হয় তারপর এটি A বাছাই করবে এবং B এর উপর স্ট্যাক করবে তারপর এটি S তুলে A এ স্ট্যাক করবে যেগুলি কখনই আসবে না সুতরাং যারা আছে তারা এটি শুরু করে তাই এই উপসেটটি প্রয়োজনীয় সামঞ্জস্যের জন্য এই চেকটি মূলত মাত্র একটি মুহূর্ত সামঞ্জস্যের জন্য এই চেকটি মূলত প্রমাণ করে সেটটি বলছে যে এই স্টেটটি এখান থেকে ওয়ার্ডে ফিরে যাবেন না অথবা এই স্টেটটি সরিয়ে ফেলুন এখান থেকে পিছিয়ে যাবেন না এই রেশন বরাবর যান না আপনি প্রকৃত পরিকল্পনায় দেখতে পাচ্ছেন যে এটি B এর উপর A স্ট্যাকিং করা শেষ বিভাগ হবে যা অগত্যা একটি শেষ বিভাগের সাথে থাকবে পূর্ববর্তী ক্রিয়াটি অবশ্যই এই সংকেত তৈরি করতে হবে বা এটি তৈরি করতে পূর্ববর্তী ক্রিয়াটি হতে হবে বা হতে পারে এটি স্পষ্ট B সত্য একবার B পরিষ্কার হয়ে গেলে এবং তারপর A কে ধরে রাখার জন্য অ্যাকশনটি A হবে কারণ আপনি এটিকে সাবধানে দেখবেন আপনাকে প্রথমে একটি টেবিলে রাখতে হবে তারপর আপনাকে টেবিল থেকে একটি তুলতে হবে সুতরাং এইভাবে তৃতীয় শেষ অ্যাকশনটি A গ্রহণ করা হবে তাই এমন কিছু অংশ রয়েছে যা পরিকল্পনাটি ফল দেবে এমন অংশ রয়েছে যা প্রমাণিত হতে পারে এবং তারপর এমনকি যদি আপনি ভাল না হয় আপনি এই চূড়ান্ত চেক আছে আপনি মনে করার পরে তিনি সমস্যার সমাধান করবেন শুধু দেখুন আপনি যা উত্পাদন করেছেন তা বৈধ পরিকল্পনা কিনা যদি এটি একটি বৈধ পরিকল্পনা হয় তবে সমাধানটি গ্রহণ করুন অন্যথায় অপরিহার্যভাবে অনুসন্ধান চালিয়ে যান এবং এই ধারাবাহিকতা পরীক্ষা সম্পর্কে ভাল জিনিস এটি নিখুঁত হতে হবে না যদি এটি নিখুঁত হয় তবে এটি এই রাষ্ট্রটি প্রমাণ করবে যদি এটি নিখুঁত না হয় তবে এটি নিজের প্রমাণিত এটি আপনি কর্মের একটি সিরিজ তৈরি করতে পারেন এবং আপনি এটি একটি পরিকল্পনা নয় এবং তারপর আপনি ফিরে আসেন এবং অপরিহার্যভাবে আবার চেষ্টা করুন সুতরাং এমনকি যদি আপনার কাছে নিখুঁত ধারাবাহিকতা যাচাইয়ের মধ্যে থাকে তবে এটি মূলত কাজ বিক্রি করবে সুতরাং পরবর্তী ক্লাসে আমরা এই সমস্ত সময় ধরে রাখার চেষ্টা করব একটি পদ্ধতির দিকে তাকাতে যা ব্যাকওয়ার্ড অনুসন্ধান এবং ফরওয়ার্ড অনুসন্ধানের ভাল বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করবে ফরোয়ার্ড সার্চের ভাল বৈশিষ্ট্য হল এটি শব্দ যে এটি যে ক্রিয়াকলাপের ক্রম তৈরি করে তা হল বৈধ পরিকল্পনা কারণ প্রযোজ্যতা পরীক্ষা হল শব্দ ব্যাকওয়ার্ড স্ট্যাক স্পেস অনুসন্ধান সম্পর্কে ভাল বৈশিষ্ট্য হল যে শাখার কারণগুলি কম কিন্তু খারাপ পয়েন্ট হল এটি দরিদ্রতম স্টেটগুলি তৈরি করে এটি মোটেও রাষ্ট্র নয় এটি একটি দরিদ্র রাষ্ট্র এবং আমাদের অবশ্যই জানতে হবে স্টেটগুলিকে অপসারণ করতে অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ করতে হবে সুতরাং চেষ্টা করবে এবং একটি অ্যালগরিদম দেখতে পাবে যা এইরকম একটি পশ্চাৎপদ ফ্যাশনে অনুসন্ধান করবে এবং একটি অগ্রগতির ফ্যাশনে একটি পরিকল্পনা তৈরি করবে যেটির জন্য মূলত এটি করা হচ্ছে পশ্চাৎপদ ফ্যাশনে অনুসন্ধান করা এবং একটি পরিকল্পনা তৈরি করাও শেষ অ্যাকশন থেকে পিছনের দিকে এটি শেষ অ্যাকশন এটি দ্বিতীয় শেষ বিভাগটি শীঘ্রই হবে যা আপনি দেখতে পাচ্ছেন এটি একটি শব্দ প্রক্রিয়া নয় এটি একটি সাউন্ড প্ল্যান তৈরি করছে কিন্তু এটি খুব বেশি অনুসন্ধান করছে যা আপনি 2টি একত্রিত করতে চান এবং পরবর্তী ক্লাসটি করবেন তাই এখানেই থেমে যাবে